আমরা এর পূর্ববর্তী বক্তৃতায় পর্যায়বৃত্ত পোটেনশিয়ালে কিভাবে কোন একটি কনা বিচরণ করে তা নিয়ে আলোচনা করেছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কিভাবে কণাটি a পর্যায়বৃত্তি নিয়ে বিচরণ করে এবং আমরা সে ক্ষেত্রে কেবলমাত্র ওয়ান ডাইমেনশন এরমধ্যেই সীমাবদ্ধ ছিলাম এবং আমরা সেখানে কোনো তরঙ্গ অপেক্ষক যা ব্লকের তত্ত্ব কে সিদ্ধ করে তাকে নিয়ে আলোচনা করেছিলাম এক্ষেত্রে তত্ত্বটি হয় কোনো তরঙ্গ অপেক্ষক xeikxuk হলে ukx টিও একটি পর্যাবৃত্ত অপেক্ষক হয় এবং যেটি পোটেনশিয়ালটির মত একই পর্যায়বৃত্তি নিয়ে পর্যায়বৃত্ত হয় এটিকে অন্য একটি রূপেও প্রকাশ করা হয় যেখানে kxa এর eikak মান হয় এবং এটি তৃতীয় রূপেও প্রকাশিত হয় যেখানে k কে nCneikGnx ভাবে লেখা হয় যেখান Gn হয় n2πa অর্থাৎ এখানে তিনটি রূপে একই তরঙ্গ অপেক্ষক কে প্রকাশ করা হয় অর্থাৎ এর মানে কি বলা যায় এখন এখানে কি ঘটে আমরা এখানে প্রথমে বলতে চাই এবং এর পরে আমরা এটিকে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে চাই ধরা যাক আমাদের একটি পোটেনশিয়াল আছে যার মান ধ্রুবক হয় এখনো আমাদের তরঙ্গ অপেক্ষকটি যদি kxeikx হয় নরমালাইজেশন এর সঙ্গে এবং কণার শক্তি মান E 2k22m হয় এখন আমরা যদি শক্তি E এর সঙ্গে k এর গ্রাফ অঙ্কন করি এটি এরূপ একটি অধিবৃত্ত এর আকার নেই এবং এখানে এটির মান 2k22m হয় এখন আমি যদি পর্যায়বৃত্ত পোটেনশিয়াল কে এখানে প্রয়োগ করি এটি এখানে এইরূপ বাম্পস এর আকার নেবে a এর সাধারণ অন্তরে এবং তরঙ্গ অপেক্ষকটি ব্লকের আকার নেবে আমরা এক্ষেত্রে শক্তির মানকে k এর πa থেকে πa অন্তরের মধ্যেই সীমাবদ্ধ রাখছি এখন এখানে এই পোটেনশিয়ালটিকে প্রয়োগ করার জন্য যা ঘটে প্রাথমিকভাবে তরঙ্গ অপেক্ষকটির এই নির্দিষ্ট আকৃতির জন্য শক্তির রেখাচিত্রটি অধিবৃত্ত হয় কিন্তু πa এর ক্ষেত্রে এটি পরিবর্তিত হয় এবং এর ফলে আমরা এখানে এই নীল রং এর মাধ্যমে এটির পরিবর্তনকে দেখিয়েছি এবং এটি এরপরে পুনরায় পরিবর্তিত হয় সুতরাং এখানে আরও কয়েক ধরনের শক্তিকে আমরা পাই যেগুলিকে আমরা কালো রঙ এর মাধ্যমে দেখাচ্ছি এখানে কোন স্টেট অবস্থান করে না আমরা এখানে একটি শক্তির ব্যান্ডকে পাবো 0 থেকে এই ব্যান্ড পর্যন্ত আমরা প্রত্যেকটি শক্তিকে এখানে পাব এবং এরপরে কিছু স্থান ফাঁকা থাকবে এবং এরপরে আবার শক্তি পরের ব্যান্ডে উত্তীর্ণ হবে যেহেতু আমরা এখানে প্রত্যেকটি k এবং kG সমতুল্য হয় বলেছি সুতরাং আমরা এখানে এই ব্যান্ডটিকে সিফট ঘটাচ্ছি এবং এইখানে এটিকে পুনরায় নিয়ে আনছি সুতরাং আমরা প্রথমে মুক্ত ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে শক্তির রেখাচিত্র দিয়ে শুরু করেছিলাম যেটি ছিল 2k22m এবং এরপরে যখন আমরা পর্যায়বৃত্ত পোটেনশিয়াল কেই এখানে প্রয়োগ করি আমরা এখানে কেবলমাত্র πa থেকে πa এরমধ্যে সীমাবদ্ধ থাকা শক্তির মানকেই এখানে নিয়ে আনতে পারি এবং এর পরবর্তী স্তরের শক্তিটি হয় এই ধরনের এখন আমরা আগে বলেছি যে k কে সবসময় এই ব্রিলুইন জোন এর মধ্যে নিয়ে আনতে পারি এবং এর পরবর্তী ব্যান্ডটি প্রায় এই ধরনের আকৃতির হবে অর্থাৎ এখানে প্রত্যেকে k এর জন্য একটি করে নতুন ব্যান্ড হবে সুতরাং আমরা যদি কোন মুক্ত ইলেকট্রন গ্যাস কে উদ্দীপিত করি তবে এই ঘটনাটি ঘটবে সুতরাং এই ফাঁকগুলি রয়েছে যা আমরা এই কালো অংশ দ্বারা দেখিয়েছি যেখানে কোন স্টেট নেই কণাগুলি এই শক্তিকে গ্রহণ করে না এবং কণাগুলি এই ব্যান্ডে যেকোনো শক্তিকে গ্রহণ করতে পারে প্রথম ব্যান্ড দ্বিতীয় ব্যান্ড ইত্যাদি যেকোনো ব্যান্ড এবং এখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন আমি মুক্ত কণা দিয়ে শুরু করলাম আমরা এখানে পরমাণু দিয়ে শুরু করতে পারতাম উদাহরণস্বরূপ যদি আমাদের এখানে a সাধারণ অন্তরে পরমাণু থাকে যেমন দেখা যায় তবে আমরা এখানে জানি যে প্রতিটি পরমাণুর একটি নির্দিষ্ট মানের শক্তি থাকে যেমন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এর মান হয় 136 eV একই রূপে প্রত্যেক পরমাণুরই একটি নির্দিষ্ট শক্তি থাকে সুতরাং এখানে ব্যান্ড কোথা থেকে আসছে অথবা ব্লকের সমীকরণ এখানে কি প্রকাশ করে এখন আমরা যদি শক্তির রেখাচিত্র অংকন করি অর্থাৎ E এবং k এর রেখাচিত্র তবে আমার এখানে দেখাতে পারি যে এই শক্তিটি এখানে পৃথক হবে এবং ব্যান্ড তৈরি করবে এখন যেহেতু এখানে শক্তি ঋনাত্মক থেকে শুরু হয় EE তে এবং এখানে E0 হয় অর্থাৎ আপনারা এখানে দেখতে পাবেন যে k এর অনুযায়ী শক্তিস্তর গুলি পুনরায় এখানে একটি নতুন ব্যান্ড তৈরি করবে এবং এই শক্তির মান হবে ঋণাত্মক সুতরাং এটি 136 হবে না তবে 136 এর নিকটবর্তী কোনো একটি মান হবে যেমন উদাহরণস্বরূপ 17 eV অথবা 10 eV হতে পরে সুতরাং যদি এখানে একটি 7 eV এর ব্যান্ড তৈরি হয় প্রত্যেক শক্তিস্তর যারা এখানে আছে এই ব্যান্ডের মধ্যে স্থান গ্রহন করবে সুতরাং এখানে একটি শক্তিস্তর থাকবে এখানে একটি শক্তিস্তর থাকবে এবং এখানে একটি শক্তিস্তর থাকবে k এর একটি অপেক্ষকের জন্য এখানে আমাদের লক্ষ্য করা প্রয়োজন যে ব্লকের তত্ত্বBlochs theorem অনুযায়ী তরঙ্গ অপেক্ষক গুলি k এর মানের উপর নির্ভর করে যা একটি কোয়ান্টাম নাম্বার হয় যা তাদের স্টেট কে নির্দিষ্ট করে এটিকে একটি গুড কোয়ান্টাম নাম্বার বলা যায় কারণ এখানে একটি প্রতিসমতা আছে কিন্তু এখানে বলা হয়নি যে শক্তি কেবলমাত্র ধনাত্মক হয় সুতরাং মুক্ত ইলেকট্রন গ্যাসকে আমরা যখন উদ্দীপিত করি কোনো একটি সাধারণ পোটেনশিয়াল দিয়ে এই অধিবৃত্তটি ভেঙে যায় এই ঘটনার সময় এখানে যদি পরামানু গুলো উপস্থিত থাকে তবে এখানে অবস্থিত সকল শক্তি স্তর গুলি পৃথক হয়ে যায় 136 এ তারা একটি ব্যান্ড তৈরি করে এবং এরপরে একটি পুনরায় নতুন উদ্দীপিত শক্তিস্তর অনুযায়ী ব্যান্ড তৈরি করে এবং এইভাবে চলতে থাকে এখানে শক্তিটি একটি ব্যান্ড এর আকার ধারণ করে এবং এর একটি পরিণামও আছে সুতরাং প্রথমে আমরা আপনাদের এই ব্র্যান্ড তৈরীর একটি মডেল অর্থাৎ ক্রনিগ পেনি মডেল কে দেখাতে চাই এক্ষেত্রে আমরা পোটেনশিয়ালটিকে কতগুলি বাধার সমষ্টি রূপে কল্পনা করি আমি এর পূর্বে আপনাদের দেখাতে চেয়েছিলাম যে এটি ব্যান্ড গুলি তৈরি করে এখন ধরা যাক এখানে এই পোটেনশিয়ালের বাধাগুলির মধ্যে a দূরত্বের পার্থক্য আছে এবং বাধাগুলির প্রস্ত হয় b এবং এর উচ্চতা হয় V এবং এর V0 তে এর তলদেশ হয় এখানে তরঙ্গ অপেক্ষক টি ব্লকের Blochs form তরঙ্গ অপেক্ষক রূপে আছে এখন এই ব্লক গুলির কোনো একটি পার্শ্বদেশ এর কোনো একটি বিন্দু থেকে আমরা x কে ধরে নিচ্ছি এবং সবুজ রঙের মাধ্যমে আমরা যে বিন্দুটিকে দেখাচ্ছি সেটি ab বিন্দু হয় এবং এরপর থেকে পোটেনশিয়ালটি পুনরাবৃত্ত হয় সুতরাং পোটেনশিয়ালটির পর্যায়গুলির পর্যাবৃত্তি হয় ab এখন আমরা প্রত্যেক k এর জন্য কিভাবে শক্তির মান নির্ণয় করব এখানে ব্লকের তত্ত্বের সাহায্যে কতগুলি সীমান্ত শর্তকে পাব যেমন বলা যায় kab তরঙ্গ অপেক্ষকটি eikabk এর সঙ্গে সমান হবে এবং এটি আমাদেরকে শক্তির আইগেন ভ্যালুর মান দেবে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে শক্তির মান V এর থেকে কম হয় এখন আমরা পূর্বের চিত্রটিকে পুনরায় আঁকতে চলেছি এখানে xab হবে এবং এর উচ্চতাটি V হবে এবং এখানে আমরা কল্পনা করছি যে সব শক্তির মান V এর থেকে কম হয় অর্থাৎ EV আপনারা EV এর শর্তটি ও ধরে নিতে পারেন তবে আমরা এখানে এই নির্দিষ্ট উদাহরণটিকে ধরে নিতে চাই সুতরাং এখন তরঙ্গ অপেক্ষকটি 0≤x≤a স্ক্রোডিঙ্গারের সমীকরণSchrödinger equation 22md2dxVEψ l এর সাহায্যে নির্ণয় করা হবে সুতরাং এক্ষেত্রে E0 অথবা EV কিন্তু আবার 0 এর থেকে বৃহৎ হয় সুতরাং আমরা x এর মান 0 থেকে a এর মধ্যে পাই AeiαxBe iαx যেখানে α এর মান হয় 2mE2 যা 0 থেকে বৃহৎ হবে এখন a এবং b এর মধ্যে x এর মান আমরা স্ক্রোডিঙ্গারের সমীকরণ 22md2dxVEψ থেকে পাই এবং আমরা এক্ষেত্রে EV ধরছি আপনারা যদি EV ধরেন তবে আপনাদের উপবৃত্তাকার অপেক্ষকের থেকে একটু পরিবর্তন ঘটাতে হবে ত্রিকোণমিতিক অপেক্ষক কিন্তু এটি একটি বিরল ঘটনা হয় সুতরাং আমরা এটিকে লিখতে পারি 2m2E Vψ0 এবং যেহেতু EV আমরা এর একটি সমাধান xCeβxDe βx পাব যেখানে হয় 2mV E2 এটি আপনাদের মনে রাখা প্রয়োজন যে এবং এই ধরনের মান যুক্ত এখন আমরা পোটেনশিয়ালের চিত্রটি কে পুনরায় আঁকতে চাই এখানে x0 হবে এখানে xab হবে এবং আমাদের যা আছে যে তরঙ্গ অপেক্ষক 0 এবং a এর মধ্যে AeiαxBe iαx হয় এবং a এবং ab এর মধ্যে CeβxDe βx হয় এখন A B C D এবং শক্তির মান ইত্যাদিরা অজানা রাশি হয় এখন আমরা সীমান্ত শর্তগুলিকে প্রয়োগ করতে চাই এখন আমি জানি যে xa তে নিরবিচ্ছিন্ন হয় এখন অপর একটি সীমান্ত শর্ত থেকে আমরা পাই AeiαaBe iαaCeβaDe βa যেটিকে আমরা eiαaAe iαaB Ceβa e βaD0 ভাবেও লিখতে পারি এটি আমাদের সমীকরণ 1 এবং এছাড়াও আমরা জানি যে ψ ও নিরবিচ্ছিন্ন হয় এবং যেটি থেকে আমরা iαeiαaA iαe iαB βCeβaβe βaD0 পাই এটি আমাদের সমীকরণ 2 হয় অর্থাৎ আমরা দুটি সমীকরণ পেয়েছি এবং যেখানে আমাদের চারটি অজানা রাশি আছে এবং অপর দুটি সমীকরণ আমরা ব্লকের তত্তও থেকে পাব যেটির বক্তব্য হল ψab eikabψ এর সমান হয় এবং যেখানে ψ এর মান আমরা জানি AB হয় এবং ψab এর মান CeβabDe βab হয় সুতরাং আমরা এখান থেকে যে সমীকরণটি পাব eikabAeikabB eabC e βabD0

যেটি হয় আমাদের সমীকরণ 3 এখন সমীকরণ 4 এর জন্য আমরা বলতে পারি যেহেতু নিরবিচ্ছিন্ন হয় সেহেতু ψ ও নিরবিচ্ছিন্ন হয় ab তে সুতরাং আমরা লিখতে পারি যে abeikabψ যেটি থেকে আমরা পাই eikabiα এবং এর বাম পাশে আমরা eabC βe βabD এর সঙ্গে সমান লিখতে চলেছি সমীকরণটি এখন হয় iαeikabA iαeikabB βeabCβe βabD0 এবং এটি আমাদের চতুর্থ সমীকরণ আমরা এই সমীকরণটিকে পুনরায় তৈরি করতে চাই না এখন আমরা সমীকরণ গুলিকে একত্রে ডিটারমিন্যান্ট এর আকারে লিখতে চাই এখন আমাদের এই ধরনের চারটি সমীকরণ আছে এবং শুন্য নয় এমন চারটি A B C D সমাধান আছে এখন আমরা কি করতে পারি যেহেতু আমাদের ডান পাশের মান শুন্য হয় সমীকরণটির সহগ গুলির ডিটারমিন্যান্ট এর মান নিশ্চয়ই শুন্য হবে ডিটারমিন্যান্ট টি হয় যা কিছু আমরা এর আগে লিখেছিলাম eiαa e iαa eβa e βa এবং সব সহগ গুলি একত্রে এখন আমাদের এই সমীকরণটি E এর কতগুলি মানের জন্য সিদ্ধ হবে k এর মান গুলির জন্য এখানে এই k এর মান গুলি কোথা থেকে আসে তা আমরা সমীকরণ থেকে পাব আমরা এখানে একটি সমীকরণ পাই k এর সঙ্গে যেখানে সুতরাং আমরা এখন কম্পিউটারে k এর মান এর জন্য E এর মান গুলিকে নির্ণয় করতে চেষ্টা করব সুতরাং আমরা পুনরায় ব্লকের তত্ত্বের জন্য k এর মান কে a এবং a এর মধ্যে সীমাবদ্ধ রাখব এখন আমরা k0 এর জন্য কতগুলি মান নির্ণয়ের চেষ্টা করব একই ভাবে আমরা k এর অপর কোনো নিকটবর্তী মানের জন্য ও চেষ্টা করব অপর একটি k এর জন্য আমরা এখানে একটি মান পাব আমরা এখানে কেবলমাত্র দুটি ব্যান্ডের ক্ষেত্রে করলাম তবে আমরা এই প্রতিসমতার জন্য এর অপর পাশে মান নির্ণয় করতে পারি এবং অন্তিম ভাবে যখন আমরা এই বিন্দুগুলি কে যোগ করে দেব আমরা একটি বক্ররেখা পাব যেটি প্রত্যেক k এর জন্য বিভিন্ন শক্তির ব্যান্ড গুলিকে প্রকাশিত করে এখানে বিভিন্ন ধরনের শক্তি আছে কিন্তু তারা ব্যান্ড তৈরি করে এবং নিরবিচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হতে থাকে প্রত্যেকে k এর জন্য যেহেতু k নিরবিচ্ছিন্ন হয় তাই আমরা এই ব্যান্ড গুলি পাই আমরা এটিকে এর পরবর্তী বক্তৃতায় আরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যখন আমরা আরো সহজ সাধারন একটি ক্রনিগ পেনি মডেল নিয়ে আলোচনা করব আমরা এখন এই বক্তৃতাটিকে শেষ করতে চাই এই বলে যে আমরা এখানে ক্রনিগ পেনি মডেল এর সঙ্গে পরিচত হলাম এবং এর সাহায্যে কীভাবে কোন একটি পর্যাবৃত্ত পোটেনশিয়ালে E আচরণ করবে তার বিষয়ে আলোচনা করলাম এক্ষেত্রে E এর সমীকরণ গুলি সীমান্ত শর্ত এবং ব্লকের তত্ত্বের সাহায্যে পেলাম তৃতীয়ত E এর মান সমীকরণটির সহগ গুলির ডিটারমিন্যান্ট এর থেকে পেলাম যাকে আমরা এক্ষেত্রে আরো ভালো ভাষার অভাবে এটিকে কেবলমাত্র A B C D0 বলছি এর পরবর্তী বক্তৃতায় আমি এর একটি খুব সহজ ও সাধারণ সংস্করণ কে নিয়ে আলোচনা করব এবং কীভাবে এই ব্যান্ড গুলি তৈরি হয় তার ব্যাখ্যা করব